এই কনিক সেকশন থেকে আমরা অনেক কিছু শিখেছি যেমন একটি অনুভূমিক স্লাইস থেকে রাইট সার্কুলার কোন দিয়ে আমরা একটি বৃত্ত তৈরি করতে পারি তির্যক প্রান্ত থেকে ইলিপস তৈরি করতে পারি এবং প্যারাবোলা ও হাইপারবোলা ও তৈরি করতে পারি আজকের ক্লাসে আমরা ইলিপস নির্মাণের জন্য দুটি বিশেষ পদ্ধতি শিখব একটি হল কন্সেট্রিক সার্কেল মেথড এবং অন্যটি অবলং মেথড এই কন্সেন্ত্রিক সার্কেল মেথডটিতে দুটি কন্সেন্ত্রিক সার্কেল অংকন করে সেখান থেকে কিভাবে প্রধান অক্ষের এবং ক্ষুদ্র অক্ষের উপর ভিত্তি করে একটি ইলিপস তৈরি করা যায় আমরা কন্সেন্ত্রিক দুটি ভিন্ন ব্যাসার্ধের বৃত্ত আঁকব এবং তারপর সেই লাইন গুলিকে যোগ করে একটি ইলিপস নির্মাণ করব আসুন এটি একটি উদাহরণের মাধ্যমে দেখি উদাহরণস্বরূপ একটি প্রধান অক্ষ 70 mm এবং একটি ছোট অক্ষ 40 mm দিয়ে একটি উপবৃত্ত আঁকুন সেই উদ্দেশ্যে আমাদের যা করতে হবে তা হল একটি অনুভূমিক রেখা আঁকবো যাকে আমরা প্রধান অক্ষ বলি এই ক্ষেত্রে AB 70 mm এবং 40 mm সহ ক্ষুদ্র অক্ষ উপরন্তু এই দুটি একে অপরের সাথে O বিন্দুতে সমকোণে বিভক্ত আসুন আমরা এই দিকে তাকাই সুতরাং অনুভূমিক লাইনের উপর AB একটি পয়েন্ট যা 70 mm দূরে আবার ইলিপস এর জন্য ক্ষুদ্র অক্ষটি হল 40 mm এর অর্থ হল যদি আমরা এই রেখাগুলি প্রসারিত করি তাদের একে অপরের সাথে ছেদ করা উচিত নয় সেটাই অংকন করার একটি পথ এবং এই অংশটি 40 mm হওয়ার কথা উপরন্তু যদি আমরা সাবধানে দেখি প্রধান অক্ষ 70 mm তাই এই পুরো বৃত্তের ব্যাস নিজেই 70 mm অন্য ছোট অক্ষ টি 40 mm আরও একটি বৃত্ত আঁকলে আমরা একটি ইলিপস নির্মাণের অবস্থানে থাকব সুতরাং প্রথম ধাপে আমাদের ব্যাস হিসাবে AB এবং CD দিয়ে দুটি বৃত্ত আঁকতে হবে তারপরে উভয় বৃত্তকে 12 সমান অংশে ভাগ করুন আসুন আমরা বাইরের বৃত্তটি বেছে নিই এই বাইরের বৃত্তের জন্য ব্যাস 70 mm একজনকে 12 সমান অংশে ভাগ করতে হবে এটি 12 24 সমান সংখ্যক অংশ হতে পারে যা প্রধান অক্ষের উপর ভিত্তি করে বৃত্ত এবং ক্ষুদ্র অক্ষের উপর ভিত্তি করে বৃত্ত তৈরি করতে হবে এখানে আমরা 12 টি অংশ তৈরি করতে যাচ্ছি সুতরাং A সেই 1 2 3 4 5 দিয়ে শুরু হয় ষষ্ঠটি আবার B সুতরাং প্রথম অংশ দ্বিতীয় অংশ তৃতীয় অংশ চতুর্থ পঞ্চম ষষ্ঠ অংশ এরা সমান অংশ নিচের দিকেও তাই আবার প্রতিসাম্যের কারণে 1 2 3 4 5 6 মোট 12 টি অংশ আমরা নির্মাণ করতে যাচ্ছি এবং আমরা যে নামগুলি তৈরি করছি তা A দিয়ে শুরু হচ্ছে 1 2 3 4 5 এবং আবার B 6 7 8 9 এবং 10 দিয়ে শুরু এবং আবার ও এটি A তে যায় একইভাবে যদি আমরা এই সমান বিভাজন তৈরি করি এর মানে হল আমরা এই প্রধান অক্ষ বৃত্তের জন্য সত্যিই এই ধরনের নর্মাল আঁকতে পারব একবার এটি হয়ে গেলে আমরা সেই লাইনগুলি প্রসারিত করব যাতে ছোট অক্ষের উপর ভিত্তি করে বৃত্তটি 12 টি সমান অংশে বিভক্ত হবে বাইরেরগুলোকে আমরা 1 2 3 4 5 নাম দিতে যাচ্ছি অভ্যন্তরীণ আমরা এর নাম দিতে যাচ্ছি 1' 2' 3 ' 4' ইত্যাদি যে পদ্ধতিতে আমরা অংকন করছি সেটাই প্রচলিত পদ্ধতি প্রধান অক্ষের উপর A এবং B মার্ক করুন ছোট অক্ষের উপর C এবং D মার্ক করুন এই 12 টি সমান অংশের বিভাজনের পর আমরা প্রথম বিন্দুর মাধ্যমে CDর সমান্তরাল একটি রেখা আঁকব আমরা চিহ্নিত করেছি প্রথম পয়েন্ট 1 হল CDর সমান্তরাল এটিই CD লাইন এই CD লাইনের সমান্তরালে আমরা 1 পয়েন্টে একটি রেখা আঁকতে যাচ্ছি একইভাবে আমরা 2 এ আঁকব 3 ইতিমধ্যে আছে 4 এ এবং 5 6 7 8 9 এবং 10 পয়েন্টে ও আঁকব একবার এটি হয়ে গেলে 1' এর মাধ্যমে AB এর সমান্তরাল একটি রেখা আঁকুন AB লাইন এটি এর সমান্তরালে আমরা একটি রেখা আঁকব একইভাবে একটি 2 ' 3' ছেদ বিন্দু 4 ' 5' আমরা আঁকব এর পরে আমাদের যে ছেদ বিন্দু আছে তা ভিতরের বৃত্ত থেকে দূরে এবং সেটি বাইরের বৃত্তে আছে সুতরাং এই পয়েন্টগুলিকে আমরা P 1 P 2 P 3 নামে নামকরণ করব এটি হল P 3 যা ইতিমধ্যে C P 4 P 5 এবং B ইত্যাদি একবার আমরা এই পয়েন্টগুলি পেয়ে গেলে আমরা ইলিপস শীর্ষ অংশটি পেতে সক্ষম হব আসুন আমরা পৃষ্ঠায় এটি করি প্রধান অক্ষ 70 mm সঙ্গে ইলিপস সুতরাং আসুন আমরা 70 mm অংকন করি প্রথম বিন্দু আমরা সেখানে চিহ্নিত করছি এটি এক এবং এটি প্রধান অক্ষ সুতরাং দ্বিখণ্ডক ব্যবহার করে আমরা কেন্দ্র চিহ্নিত করার অবস্থানে থাকব এখন এটি 35 ইউনিট একবার এটি হয়ে গেলে আমরা একটি বৃত্ত তৈরি করব যা উভয় পয়েন্টের মধ্য দিয়ে যাবে আসুন আমরা তাদের নাম দিই প্রথম বিন্দু হল A দ্বিতীয় বিন্দু হল B আসুন এই কেন্দ্রটিকে O হিসাবে ডাকি আমাদের একটি লম্ব রেখা আঁকতে হবে সুতরাং যদি আমাদের একটি ড্রাফটার থাকে তবে এটি তুলনামূলকভাবে সহজ অন্যথায় আমরা স্কেলের এই সেটটি ব্যবহার করি এবং এই লাইনটি প্রসারিত করি সুতরাং কেন্দ্র করা হবে এর পরে আমাদের 40 অক্ষ ব্যাসের বৃত্ত আঁকতে হবে তার মানে 20 মিলিমিটার ব্যাসার্ধ যা আমরা বেছে নিতে যাচ্ছি এটি 20 মিমি সুতরাং এখান থেকে সাবধানে 20 মিমি পরিমাপ করুন এবং একটি বৃত্ত আঁকুন এর পরে আমাদের এই ভাগ করতে হবে সুতরাং আসুন আমরা এই বিন্দুর নাম C এবং D রাখি একবার এটি হয়ে গেলে আমাদের এটি 12টি সমান অংশে ভাগ করতে হবে আসুন এটি চিত্রের প্রথম অংশ দ্বিতীয় তৃতীয় অংশের মতো গণনা করি সুতরাং তৃতীয় অংশ মানে আসুন আমরা আমাদের প্রটেক্টর 30 ডিগ্রী আবার 60 ডিগ্রী এবং 90 ডিগ্রী ব্যবহার করি এই লাইনগুলি কে যোগ করি এবং একইভাবে এই পয়েন্টগুলিতে যোগ দিন এই দিকে এই পয়েন্টগুলি 60 ডিগ্রী এবং এই দিকে 30 ডিগ্রী চিহ্নিত করুন আমরা এর মাধ্যমে যোগ করি সুতরাং আমরা 12 টি অংশ তৈরি করেছি আসুন আমরা তাদের এই পয়েন্ট গুলিকে লেবেল করি 1 2 3 4 5 6 এই 7 8 9 10 পয়েন্ট একইভাবে পয়েন্টের ভিতরে 1 ' 2' 3' যা 6' পরেরটি 4 ' 5' এবং এটি 6' B এর যে কোন পয়েন্ট আছে সুতরাং আসুন 6 ' 7' 8 ' 9 10' সম্পন্ন হলে কল করি এখন আমাদের যা করতে হবে তা হল 1 এর মাধ্যমে দ্বিতীয় ধাপটি দেখতে হবে CD এর সমান্তরাল একটি রেখা আঁকুন যদি আমাদের একটি রুলার স্কেল থাকে তাহলে আমরা এটিকে সেভাবে আঁকতে পারতাম অন্যথায় আমাদের স্কেল ব্যবহার করতে হবে আমাদের একটি 90 ডিগ্রি লাইন আছে কারণ তারা দ্বিখণ্ডিত স্কেলটি সাবধানে সামঞ্জস্য করুন এবং একটি সমান্তরাল রেখা আঁকুন একইভাবে একটি 2 থেকে একটি সমান্তরাল রেখা আঁকুন 3 ইতিমধ্যে সেখানে আছে 4 এও আঁকতে হবে 5 থেকেও আমাদের সেই লাইন আঁকতে হবে আমাদের একটি উল্লম্ব রেখা আঁকতে হবে এখন 1' এর পরে আমাদের অনুভূমিক আঁকতে হবে 1 এর জন্য এটি অনুভূমিক রেখা যা গ্রিডের সাথে ম্যাপ করা হয় সুতরাং আসুন আমরা এই বিন্দুকে P1 হিসাবে চিহ্নিত করি একইভাবে 2 এ আমাদের একটি অনুভূমিক রেখা আঁকতে হবে যাতে এই বিন্দুটির কাছাকাছি ছেদ করে 3 একইভাবে 4 এ এই বিন্দুকেও ছেদ করে 5 এ এটি অবিকল গ্রিড মানচিত্র তাই এটি সংযুক্ত করুন একবার এটি হয়ে গেলে তাদের P2 লেবেল করুন P3 ইতিমধ্যে আছে এটি P4 P5 পয়েন্ট এখন একটি ফ্রিহ্যান্ড স্কেচ আঁকুন যা A P2 C3 P 4 P5 এবং B এর মধ্য দিয়ে যাচ্ছে সুতরাং যদি আমাদের ফ্রেঞ্চ বক্ররেখা থাকে তবে আমরা একটি সুন্দর লাইন তৈরি করতে পারি যা সেই C P4 P5 এবং B এর মধ্য দিয়ে যাচ্ছে নীচের লাইনগুলিও নির্মাণের করার চেষ্টা করি আসুন আমরা সেগুলি তৈরি করি সুতরাং 1 এবং 10 পয়েন্ট একই লাইনে রয়েছে যা আমাদের প্রসারিত করতে হবে একইভাবে 2 এবং 9 পয়েন্ট একই লাইনে রয়েছে এই 9 এবং 7 টি অনুভূমিক সমতলে প্রসারিত করুন যেখানেই এটি ছেদ করছে সেই পয়েন্টগুলি সনাক্ত করুন এই লাইনগুলিও প্রসারিতযোগ্য এবং এটি অন্য পয়েন্ট সুতরাং আসুন আমরা এর নাম দেই 5 এই বিন্দু পর্যন্ত প্রসারিত করুন যদি আমাদের আরও বেশি পয়েন্ট থাকে বক্ররেখা সুন্দর এবং মসৃণ দেখায় আমরা ফ্রিহ্যান্ড দ্বারা যোগ করি এইভাবে এটি নির্মাণ করা যাবে যদি আমাদের 24 পয়েন্ট বা 48 পয়েন্ট থাকে তবে আমরা একটি ভাল ছবি পাই এটি একটি ইলিপস এটি কন্সেন্ত্রিক সার্কেল মেথড দ্বারা তৈরি যদি আমরা প্রধান অক্ষ এবং ক্ষুদ্র অক্ষকে জানি তাহলে যে কেউ ই এটি নির্মাণের অবস্থানে থাকবে

আমরা অনুভূমিক ধরনের ইলিপস সম্পন্ন করেছি যদি আমরা উল্লম্ব ইলিপস নির্মাণ করতে চাই যার অর্থ হল প্রধান অক্ষটি x অক্ষের সাথে সংযুক্ত করা হয় সেটি অনুভূমিক সমতল আর যদি এটি উল্লম্ব অক্ষের সাথে সংযুক্ত থাকে তবে একই পদ্ধতি আমাদের করতে হবে এই এক লাইন ড্রপ করার পরিবর্তে আমরা যেভাবে এই এক লাইনটিকে অনুভূমিক অক্ষের দিকে প্রেরণ করতে যাচ্ছি সব দিক দিয়ে এটি আরো বেশি প্রতিসাম্যের মতো এটি এই ধরণের বৃত্তে পরিণত হয়েছে অনুগ্রহ করে এই উদাহরণটি অনুশীলন করুন এই কন্সেন্ত্রিক সার্কেল মেথডটি করার পরে আমরা আয়তাকার পদ্ধতিতে যাব এই আয়তাকার পদ্ধতিতে আমরা 100 mm প্রধান অক্ষের উপর ভিত্তি করে একটি আয়তক্ষেত্র তৈরি করি এখানে এই ইলিপস এর জন্য ক্ষুদ্র অক্ষ 50 mm সেই উদ্দেশ্যে আমাদের যা করতে হবে তা হল প্রথমত AB লাইন এবং CD লাইন আঁকুন যা একে অপরের সাথে অরথোগোনাল হবে তারপর একটি আয়তক্ষেত্রাকার বক্স তৈরি করুন যেখানে EF AB লাইনের সমান তারপর AO এবং AE কে একই সংখ্যক পয়েন্টে ভাগ করুন এই ছেদ বিন্দু হল O আর এই বিন্দু হল A BCD আয়তক্ষেত্রের জন্য এটি হল HG F এবং E এখন AO এবং AE ভাগ করুন সেই আয়তক্ষেত্রের এই চতুর্ভুজটি সমান অংশের সমান সংখ্যায় আছে ধরুন এটি 5 যদি আমাদের 50 পয়েন্ট থাকে তাহলে নির্ভুলতা সুন্দর হবে এবং আমাদের একটি খুব মসৃণ বক্ররেখা হবে যদি আমাদের পয়েন্টের সংখ্যা কম থাকে তবে এটি খুব মসৃণ বক্ররেখা নাও হতে পারে এটাই একমাত্র পার্থক্য সুতরাং আমরা যা করতে যাচ্ছি তা হল AO কে সমান সংখ্যক 5 ভাগে ভাগ করা তারপর সেই AO AE কে সমান সমান অংশে ভাগ করার পরের নাম ধরুন 5 অংশে ভাগ করার পর অংশগুলি 1 2 3 4 হিসাবে বিভাজিত হবে সুতরাং বিভাগটি হল A প্রথম দ্বিতীয় বিন্দু তৃতীয় বিন্দু চতুর্থ বিন্দু এবং অষ্টম বিন্দু একইভাবে অনুভূমিক অক্ষে 1 ' 2' 3 ' 1 ' 2' 3 ' 4' এবং O একবার এটি হয়ে গেলে 1 2 3 পয়েন্ট সহ C তে যোগ দিন C এই পার্শ্ব অক্ষে 1 2 3 এবং 1 2 3 4 সুতরাং সেখান থেকে লাইনগুলি আঁকুন প্রথমটি দ্বিতীয়টি তৃতীয়টি চতুর্থটি C থেকে আমরা 1 2 3 এবং 4 পয়েন্ট সংযোগ করতে যাচ্ছি একবার এটি হয়ে গেলে 1 এর সাথে D যোগ দিন এবং অন্য গুলো সুতরাং D থেকেও আমরা 1 ' 2' তে যোগ দিতে যাচ্ছি সুতরাং C এই দিকে D অন্য দিকে এই অক্ষের উপর C যোগ দিন উল্লম্ব অক্ষের সাথে এবং অনুভূমিক অক্ষের সঙ্গে D যোগ দিন করি সুতরাং 1 ' 2' 3 ' 4' অবস্থান টি পাওয়া যাবে এই সমস্ত লাইন প্রসারিত করুন আসুন প্রথম বিন্দু C থেকে এটা এই বিন্দু পর্যন্ত সব পথে যায় যখন আমরা D থেকে 1 'তে যোগ দিচ্ছি তখন এই রেখাটি সমস্ত বিন্দুতে ছেদ হয়ে যায় তারপর অবশেষে সব পথ চলে যায় সুতরাং যেখানেই এটি ছেদ হচ্ছে আমরা এটি বন্ধ করি আমরা সেই বিন্দুকে P1 কল করি একইভাবে C থেকে একটি রেখা আঁকতে হবে যেটি উল্লম্ব অক্ষের সমস্ত পথেই থাকবে একবার এটি D বিন্দু থেকে সম্পন্ন হলে আমাদের সেই পথ দিয়ে যেতে হবে যেখানে এটি বন্ধ হবে যেখানে এটি 2 তে ছেদ করবে সুতরাং প্রতিটা লাইন আমরা চিহ্নিত করি তারপর P2 P3 P4 এবং পরবর্তী বিন্দু একবার এটি A থেকে সম্পন্ন হলে আমরা একটি মসৃণ ফ্রিহ্যান্ড বক্ররেখা আঁকব এই ইলিপস এর একটি চতুর্ভুজ নির্মাণের উপায় রয়েছে একবার এটি সম্পন্ন হলে একই পদ্ধতিতে আমরা এটিকে l থেকে l লাইনে পুনরাবৃত্তি করতে চাই যেমন 1 2 3 4 তে ভাগ করে এমন একটি রেখা আঁকুন যা C দিয়ে 1 হয়ে যায় একইভাবে পয়েন্ট D থেকে 1 যেতে গেলে যেখানেই এটিকে ছেদ করছে সেই বিন্দুকে কল করুন তারপর D থেকে 2' এর মাধ্যমে যান এবং একইভাবে C এর মাধ্যমে 2 যেখানেই ছেদ করছে তাকে P2 নাম দিন এবং উপরের অংশকে ও সনাক্ত করুন তারপর এটি নির্মাণের অবস্থানে থাকবে এই অংশের জন্য একই পদ্ধতিটি পুনরাবৃত্তি করতে হবে যাতে যে কেউ এই পয়েন্টগুলি সনাক্ত করতে পারে এবং এই বক্ররেখাটি তৈরি করতে পারে আসুন আমরা সংক্ষেপে এর একটি চতুর্ভুজের দিকে তাকাই এর অর্থ হল আমরা এই আয়তক্ষেত্রাকার বক্সটি আঁকব তারপর একটি ইলিপস এর এই চতুর্থাংশ চতুর্ভুজটি তৈরি করব প্রথমত এটি 100 mm 50 mm আমাদের এটি নির্মাণ করতে হবে সুতরাং আসুন আমরা কাগজে 100 mm নোট করি এগুলো হলো পয়েন্ট তারপর 50 mm আমাদের এটি সনাক্ত করতে হবে একটি লম্ব দ্বিখণ্ডক আঁকুন এখানে যেহেতু এটি একটি 50 mm তাই আমাদের জন্য এই 25 mm কে গ্রাফ শীটে সনাক্ত করা তুলনামূলকভাবে সহজ এই পয়েন্টটি মাঝখানে থাকবে একবার আমরা এটি পেয়ে গেলে একটি লম্বরেখা তৈরি করতে পারি সুতরাং একবার এটি সম্পন্ন হলে আমরা এই অংশটি নির্মাণের অবস্থানে থাকব গ্রাফ শীট এর নিচে এগিয়ে নির্মাণ করতে পারব একইভাবে গ্রাফ শীটে সমস্ত পথ নিচে নির্মাণ করুন এই দূরত্বটি একই হওয়ার কথা তাই এখান থেকে আমরা এই লাইনগুলিকে চিহ্নিত করি এবং যোগ করি সুতরাং আমরা একটি আয়তক্ষেত্র তৈরি করেছি আসুন আমরা এর নাম দিই একবার এটি হয়ে গেলে এদের নাম A B E F C O D H G এখন আমাদের সমান সংখ্যক বিভাগে বিভক্ত করতে হবে ইতিমধ্যে আমাদের একটি গ্রিড নেটওয়ার্ক রয়েছে আমরা এটিকে সমান অংশে ভাগ করি সম্ভবত 1 2 3 4 কিন্তু আমরা এই লাইনটি কে সমান 5 ভাগে ভাগ করতে পারবো না সেই উদ্দেশ্যে আমাদের যা করতে হবে তা হল এই ধরনের রেখার মতো কিছু অংকন করতে হবে 5 টি সমান বিভাগ 1 2 3 4 5 সনাক্ত করতে কম্পাস ব্যবহার করুন একবার এটি সম্পন্ন হলে এই বিভাগগুলিতে যোগ দিন প্রতিটা লাইন একে অপরের সমান্তরালে যাবে সুতরাং সেই লাইনের সমান্তরালে যাওয়ার জন্য আসুন আমরা একটি নর্মাল অংকন করি এবং যাতে আমাদের আরও ভাল সাপোর্ট পাওয়া যায় কারণ আমরা এখানে কোন ড্রাফটার ব্যবহার করছি না তাই আমাদের পক্ষে1 2 3 4 5 এই দিকে যাওয়া সহজ আসুন আমরা এর নাম 1 2 3 4 রাখি C থেকে 4 C থেকে 1 সংযোগ করতে হবে আমরা C পয়েন্টকে প্রথম পয়েন্টের সাথে সংযুক্ত করি একইভাবে D থেকে বাকি লাইনগুলো সংযোগ করতে হবে যা প্রথম পয়েন্টের মধ্যে থেকে যায় থার্ড লাইনে D থেকে 2' 3' পর্যন্ত মার্ক করতে হবে একইভাবে ফোর্থ লাইনে মার্ক করতে হবে এখন পয়েন্টগুলি চিহ্নিত করুন প্রথম পয়েন্টটি হল এক দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম সুতরাং আমাদের ইলিপস টি এই পয়েন্ট দিয়ে যাবে উপরন্তু এই অংশটি একটি সমান সংখ্যক জিনিসের বিভাজন দ্বারা তৈরি করতে হবে একইভাবে এই জিনিসগুলিকে বিভাজন করে এই বিন্দুটি তৈরি করতে হবে যাতে এই ইলিপস তৈরি করার পদ্ধতিকে আমরা আয়তক্ষেত্র পদ্ধতি বা এই আয়তাকার পদ্ধতি বলতে পারি একবার আমরা এই P1 P2 P3 এবং এভাবে যোগ দিই এই পয়েন্টগুলি হল P1 P2 P3 এবং P4 C এর মাধ্যমে আমরা এই ইলিপস পাবো সুতরাং এই বক্তৃতায় আমরা কন্সেন্ত্রিক সার্কেল মেথড এবং অবলং মেথড সম্পর্কে শিখেছি পরবর্তী বক্তৃতায় আমরা একটি ইলিপস নির্মাণের জন্য আর্ক্ অফ দি সার্কেল মেথড সম্পর্কে শিখব আপনাকে অনেক ধন্যবাদ